অনেক রোগের জিনগত ভিত্তি থাকে আপনি জানেন দেহের প্রতিটি দেহকোষে একই প্রকার জিন রয়েছে এটি মস্তিষ্কের কোষ বা যকৃতের কোষ বা ত্বকের কোষ এগুলি নিয়ে কিছু আসে যায় না তাদের সবার একই প্রকার জিন রয়েছে যা আমরা উত্তরাধিকার সূত্রে পেয়েছি আমাদের পিতামাতা থেকে তারা কোথায় থাকে তার উপর নির্ভর করে তাদের আলাদাভাবে প্রকাশ করা যেতে পারে এবং আরও অনেক কিছু কিন্তু আমরা তাতে প্রবেশ করব না তবে সবগুলোর মৌলিক উপাদান একই যেহেতু একই জিনগুলি সারা শরীরের প্রতিটি একক কোষে উপস্থিত থাকে তাই জিনগত রোগগুলি প্রকাশিত হবে এবং অনেক কিছুই করা যায় না এটি কেবল পরিচালনা করা যায় এখনও এগুলি নিরাময় করা বেশ কঠিন জেনেটিক বা জিন থেরাপির কিছু শর্ত রয়েছে এটি বেশ দীর্ঘকাল ধরে অধ্যয়ন করা হয়েছে এটি কয়েকটি সাফল্য পেয়েছে তবে আমি মনে করি এটির একটি ভাল গ্রহণযোগ্যতার পর্যায়ে যাওয়ার আগে এর বেশ খানিকটা বিকাশ দরকার আমাদের কিছু পরিসংখ্যান দিয়ে শুরু করা যাক ভারতে সিকেল সেল ডিজেজে আক্রান্ত পাঁচ হাজার দুইশ বিটা থ্যালাসেমিয়া সহ নয় হাজার ডাউন সিনড্রোম সহ একুশ হাজার চারশ এবং G6PD অভাব সহ তিনশ নব্বই হাজার শিশু প্রতি বছর জন্মগ্রহণ করে ঠিক আছে এই পদগুলির কয়েকটি আমরা আগে দেখেছি সিকেল সেল ডিজিজ সিকেলের সেল অ্যানিমিয়া একই জিনিস একে বলা হয় সিকেল সেল ডিজিজ আপনি যদি চান আপনি এই ভিডিওটি দেখতে পারেন এটি পিডিএফ ফাইলে দেওয়া হয়েছে যা পিডিএফ থেকে ক্লিক করা যেতে পারে সিকেল সেল ডিজিজ জানার জন্য এটি একটি চমৎকার ভিডিও দেওয়া হল ইচ্ছে হলে দেখতে পারেন একইভাবে থ্যালাসেমিয়া কি বিশেষত বিটা থ্যালাসেমিয়া তা জানার জন্য আপনি এই ভিডিওটি দেখতে পারেন আলফা থ্যালাসেমিয়া এবং বিটা থ্যালাসেমিয়া রয়েছে ডাউন সিনড্রোম আমি আপনাকে এই ভিডিওর প্রথম তিন মিনিট দেখার পরামর্শ দিচ্ছি এটি জিনগত ভিত্তিতে একটি সুন্দর সার্বিক ধারণা দেয় এটি ডাউন সিনড্রোমের একটি ভূমিকা দেয় এবং তারপরে এটি অনেকগুলি গবেষণামূলক দিকগুলিতে চলে আসে এটি সম্ভবত এই কোর্সটির কিছুটা বাইরে হতে পারে গবেষণা গত দিকগুলি প্রথম তিন মিনিট খুব সুন্দর আমি আপনাকে এই ভিডিওটির প্রথম তিন মিনিট দেখার পরামর্শ দিচ্ছি তারপরে G6PD ঘাটতি বলে কিছু রয়েছে যা প্রতিবছর জন্ম নেওয়া বেশির ভাগ শিশুকে প্রভাবিত করে এটি একটি সামাজিক দিক যা দেওয়া হয় একটি ঐচ্ছিক ভিডিও এবং G6PD ঘাটতি সংক্রান্ত এটি একটি এলিল ভিউ যা আপনি দেখতে পারেন প্রথম তিন মিনিট ব্যতীত আমি অবশ্যই দেখতে বলব এটি আসলে একটি উৎস থেকে নেওয়া কারণ এগুলির সংখ্যা এবং এগুলির অনুমান এটি আসলে 2002 এ Verma and Bijarnia দ্বারা প্রকাশিত একটি গবেষণাপত্র 'The Burden of Genetic Disorders in India and a Framework for Community Control' থেকে এসেছে এটি প্রকাশিত হয়েছিল Public Health Genomics এ এটি ছিল 2002 সংখ্যাগুলি অবশ্য আলাদা হতে পারে এখন তবে পারিসংখ্যার দিক থেকে আমাদের কাছে ন্যূনতম এমন কিছু আছে যা আমরা ধরে নিতে পারি এজন্যই এটি বেছে নেওয়া হয়েছে ভারতে এই জাতীয় রোগের প্রকোপ সম্পর্কে আপনাকে একটি ধারণা দেয় আমরা ইতিমধ্যে সিকেল সেল ডিজিজ দেখেছি আমাদের এটি পর্যালোচনা করা যাক আমরা জানি যে সাধারণ হিমোগ্লোবিন হিমোগ্লোবিন থেকে তৈরি হয় হিমোগ্লোবিন একটি প্রোটিন তাই এটি তৈরি হয় বিভিন্ন উপ এককের সাথে সম্পর্কিত জিনগুলি থেকে যা বিভিন্ন সাব ইউনিটের জন্য কোড করে একটি সাধারণ হিমোগ্লোবিন জিন যার ষষ্ঠ স্থানে একটি গ্লুটামিক অ্যাসিড থাকে যদি সেই গ্লুটামিক অ্যাসিড ভ্যালিন হয়ে যায় যদি এটি পরিবর্তন করা হয় তবে কেবল মাত্র সেই পরিবর্তনটি বিভিন্ন প্রোটিন উপ এককের ক্ষেত্রে পৃথক ত্রিমাত্রিক গঠনে পরিবর্তন আনতে পারে এবং আমরা একটি হিমোগ্লোবিন অণু পাই যা সহজেই কেলাসিত হতে পারে এটির একটি সাধারণ হিমোগ্লোবিন অণু হিসাবে অক্সিজেন বহন করার ক্ষমতা থাকবে না তাই আমরা সিকেল সেল অ্যানিমিয়া পাই এটি এতটাই সহজ হিমোগ্লোবিন যদি স্বাভাবিক থাকে তবে লোহিত রক্তকণিকাটি চাকতি আকারের মতো সুন্দর দেখাত এবং যদি এটি সিকেল সেল অ্যানিমিয়া দ্বারা আক্রান্ত হয় তবে লোহিত রক্তকণিকাটি সিকেলের আকার ধারণ করে এটি বড় ধরনের সমস্যার কারণ হিসাবে আপনি ইতিমধ্যে দেখেছেন এই কোর্সে পূর্ববর্তী একটি প্রস্তাবিত ভিডিওতে একইভাবে থ্যালাসেমিয়া হল হিমোগ্লোবিনে ত্রুটিপূর্ণ সাব ইউনিট গঠন হয় আলফা সাব ইউনিট অথবা বিটা সাব ইউনিট ত্রুটিপূর্ণ ভাবে গঠিত এটি সিকেলের সেল অ্যানিমিয়া থেকে পৃথক ডাউন সিনড্রোম একুশ নম্বরে অতিরিক্ত ক্রোমোজোমের কারণে ঘটে সাধারণত মানুষের দুটি করে ক্রোমোজোম থাকে 21 তম ক্রোমোজোমে তিনটি ক্রোমোজোম রয়েছে যদি এটি প্রতিটি কোষে ঘটে তবে এটি ডাউন সিনড্রোম ঘটায় এবং এটি বিভিন্ন ভাবে প্রকাশিত হয় যা আপনি ঐচ্ছিক ভিডিও থেকে বেছে নিতে পারেন এই G6PD যা 'গ্লুকোজ 6 ফসফেট ডিহাইড্রোজেনেস' ঘাটতির জন্য হয় এই এনজাইমটি ত্রুটিযুক্ত যা বিভিন্ন রকম অনেক বড় অসুবিধার দিকে নিয়ে যায় আবার স্মরণ করুন যে 'গ্লুকোজ 6 ফসফেট ডিহাইড্রোজেনেস' এটি একটি এনজাইম যার অর্থ এটি একটি প্রোটিন এটি কোনও জিন দ্বারা কোড করা আছে এবং তাই এটি জিনগত ব্যাধি অন্যান্য দেশে সিস্টিক ফাইব্রোসিস এটি মার্কিন যুক্তরাষ্ট্রে একটি খুব সাধারণ জিনগত ব্যাধি এটি উত্থাপিত হয়েছে মেমব্রেন ক্লোরাইড চ্যানেল ঠিক মত কাজ না করার কারণ প্রোটিন যা আসলে ক্লোরাইড চ্যানেল প্রোটিন এটি সঠিকভাবে গঠিত হয় না এবং তাই এই ত্রুটিযুক্ত কারণে ক্লোরাইড কোষের ভিতরে এবং বাইরে যেতে পারে না যদি এটি ঘটে অতিরিক্ত সেলুলার স্পেসে ক্লোরাইড জমা হয় এবং ফলশ্রুতি শ্লেষ্মা তৈরি হয় সংক্রমণের প্রতিরোধ ক্ষমতা হ্রাস পায় এবং যথাযথ হস্তক্ষেপ ছাড়া সাধারণত পাঁচ বছরের বয়সের নিচে মৃত্যু ঘটে হস্তক্ষেপে লোকেরা অনেক বেশি দিন বেঁচে থাকে এবং এটি 2500 আমেরিকানের মধ্যে একজনকে প্রভাবিত করে এটি খুব প্রচলিত আপনি এই ভিডিওটি দেখতে পারেন যা আপনাকে সিস্টিক ফাইব্রোসিস সম্পর্কে কিছু ধারণা দেয় একইভাবে হান্টিংটন রোগ Huntington's disease যা আসলে পঁয়তাল্লিশ বছরের উপরে প্রকাশ পায় এটি একটি জিনগত ব্যাধি Achondroplasia যা এক ধরণের বামনবাদ ঠিক আছে আপনি 'Game of Thrones' এর Peter Dinklage কে স্মরণ করতে পারেন Tyrion Lannister সেই ব্যক্তির Achondroplasia রয়েছে এটি এক প্রকারের বামনবাদ একটি বিশেষ ধরণের উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত ব্যাধি যা আমরা পরে দেখব এখন আমরা এই কারণেই এই সব বলেছি আমরা যদি কোনও শিশুর কোনও ব্যাধি উত্তরাধিকারী হওয়ার সম্ভাবনা পূর্বাভাস দিতে পারি সিস্টিক ফাইব্রোসিসের মত বড় কিছু বাবা মায়েদের তাদের সন্তানের মধ্যে এটির ব্যবস্থা নিতে জানানো যেতে পারে তারা অন্তত তাদের সন্তানদের মধ্যে এই সমস্যাটি আশঙ্কা করে থাকবেন তারা তাদের নিজেদের মত মানসিকভাবে এটির ব্যবস্থা নিতে প্রস্তুত থাকবে এবং আরও অনেক কিছু হবে এটি অনেক বড় কাজ হবে যা ইতিমধ্যে করা হচ্ছে এবং এর ভিত্তি আমরা এই বিশেষ বক্তৃতা দেখতে যাচ্ছি পূর্বাভাস এবং উপাদান বিশ্লেষণ করার একটি সহজ উপায় আমরা আজ অনেক কিছু জানি এবং এই বিশ্লেষণ করার বিভিন্ন উপায় রয়েছে তবে এই বিশ্লেষণটি কার্যকরভাবে করার একটি খুব সহজ উপায় হল মেন্ডেলিয়ান জেনেটিক্স নীতিগুলির ব্যবহার যা তৈরি হয়েছে প্রায় এক শতাব্দী এবং কয়েক দশক আগে যখন উত্তরাধিকার তখনও বোঝা যায় নি লোকেরা বুঝতে পারেনি কিভাবে পুত্র বা কন্যা তাদের বাবা বা মায়ের মতো দেখাচ্ছে এবং কখনও কখনও তাদের ঠাকুরমা বা দাদুর মতো দেখাচ্ছে এবং আরও অনেক কিছু এই সময়ে আঠারো শতাধিকের শেষের দিকে এই নীতিগুলি বিকশিত হয়েছিল আমরা গ্রেগর মেন্ডেলের দ্বারা এটি খুব সংক্ষেপে পর্যবেক্ষণ করব টুকরো টুকরো কাজ এবং সেই নীতিগুলি আজ খুব কার্যকর আপনি বেসাল নীতি জানেন এবং তাদের কাছে প্রচুর প্রকরণ রয়েছে এই নীতিগুলি এখনও এটি করার জন্য খুব কার্যকর একটি শিশুর উত্তরাধিকার সূত্রে কোনও অসুস্থতার সম্ভাবনা সম্পর্কে ভবিষ্যদ্বাণী করতে সক্ষম হওয়া এবং এই কারণেই আমরা অধ্যয়ন করছি বা আমরা আজও মেন্ডেলিয়ান জেনেটিক্সের দিকে তাকাচ্ছি যাই হোক যদি আপনি জিনেটিক্সে আগ্রহী হন তবে ঐতিহাসিকভাবে মেন্ডেল কি করেছেন তা জেনে রাখা ভালো এবং এর বিকাশ তবে এটির খুব ব্যবহারিক ভূমিকা রয়েছে যখন উত্তরাধিকার বোঝা যায় নি হতে পারে এক শতাব্দী আগে সবসময়ই উত্তরাধিকার চরিত্রগুলির লোকদের কাছে ভাল আবেদন রয়েছে লোকেরা চরিত্রের উত্তরাধিকারী হয় কেন পুত্র কেন পিতা বা মাতার মত আচরণ করে বা কন্যা পিতা বা মাতার মত আচরণ করে বা কখনও কখনও দাদা বা ঠাকুরমার মত তা জানার জন্য লোকেরা সর্বদা আগ্রহী ছিল অনেকে অনুভব করেছিলেন যে সবসময় বৈশিষ্ট্যের মিশ্রণ রয়েছে কিছু বৈশিষ্ট্য আছে যা বাবা এবং মায়ের কাছ থেকে বা বংশধরদের এই বৈশিষ্ট্যগুলি রয়েছে যা এই দুটি বৈশিষ্ট্যের মিশ্রণ এটি ছিল দীর্ঘকাল ধরে বিশ্বাস যদিও অনেকগুলি বিভিন্ন পরিস্থিতি ছিল যেখানে এটি পরিষ্কারভাবে বৈধ ছিল না এটি সর্বদা লোকজনকে বিস্মিত করেছে যতক্ষণ না মেন্ডেল এসে আমাদেরকে জানিয়েছিল যে বৈশিষ্টগুলি আসলে চিহ্নিত বৈশিষ্ট্যগুলি দ্বারা সঞ্চালিত হয় l এমন কিছু দিক রয়েছে যা একটি নির্দিষ্ট ভাবে বৈশিষ্ট্য নির্ধারণ করে এবং আপনি যদি এটি বুঝতে পারেন তবে কী হবে তা আপনি নির্দিষ্ট পরিমাণে অনুমান করতে পারেন গ্রেগর মেন্ডেলের এটির একটি বড় অবদান ছিল এবং আমি আপনাদের এই খুব সুন্দর ভিডিওটি দেখাতে চাই আমি বলব এটি একটি প্রয়োজনীয় ভিডিও কিছুটা দীর্ঘ প্রায় বিশ পঁচিশ মিনিট পুরানো তবে এটি খুব সুন্দর একটি ভিডিও ঠিক আছে আমি আপনাকে এই ভিডিওটি দেখতে চাই মেন্ডেলের জীবনের কিছু অংশ যা খুব মজাদার এবং মেন্ডেলের পরীক্ষা নিরীক্ষা এবং কিছু নীতি যা তিনি এগিয়ে নিয়ে এসেছিলেন এই বক্তৃতায় বা এই বক্তৃতার সেটগুলিতে আমরা দেখব আমাদের জন্য প্রাসঙ্গিক কি এটি করার জন্য আমাদের বর্তমান পরিভাষাটিকে মানচিত্র করতে হবে মেন্ডেলের দ্বারা উন্নয়নের সময় বা তার পরে অনেক বছর ধরে বিদ্যমান পরিভাষায় সঙ্গে এটি করতে আসুন আমরা সিস্টিক ফাইব্রোসিস বিবেচনা করি ক্লোরাইড ট্রান্সপোর্টারের উপস্থিতি গুরুত্বপূর্ণ কারণ যদি এটি অনুপস্থিত থাকে তবে সিস্টিক ফাইব্রোসিস দেখা দেয় দুটি সম্ভাবনা রয়েছে ক্লোরাইড পরিবহনের জন্য ঝিল্লি প্রোটিন হয় কার্যকরী থাকে অথবা কার্যকরী থাকে না এগুলি হল দুটি সম্ভাবনা স্বাভাবিক বা সিস্টিক ফাইব্রোসিস ক্লোরাইড পরিবহনের উপস্থিতি হল একটি চরিত্র বা বংশগত বৈশিষ্ট্য বংশগত বৈশিষ্ট্যকে চরিত্র বলা হয় কখনও কখনও এটি আণবিক বিষয়গুলির মত হয় না এটি কোনও ব্যক্তির উচ্চতা হতে পারে বা এটি চোখের রঙ হতে পারে এবং আরও অনেক কিছু এগুলি সাধারণত পর্যবেক্ষণযোগ্য বৈশিষ্ট্য বা অন্য কথায় চরিত্রগুলি সাধারণত একটি পর্যবেক্ষণযোগ্য জিনিস আমি এখানে কেবলমাত্র একটি পরিভাষা ম্যাপিং ব্যবহার করছি যদি এটি পর্যবেক্ষণ করা যায় তবে এটি একটি চরিত্র বলা হয় এবং এটি একটি বংশগত বৈশিষ্ট্য প্রতিটি চরিত্রের রূপগুলি তাদের প্রত্যেককেই বৈশিষ্ট্য বলা হয় উদাহরণস্বরূপ কার্যকারিতা একটি বৈশিষ্ট্য অ কার্যকারিতা বা অনুপস্থিতি একটি বৈশিষ্ট্য লম্বা একটি বৈশিষ্ট্য বা খাটো বৈশিষ্ট্য নীল বর্ণের চোখগুলি একটি বৈশিষ্ট্য বাদামী বর্ণের চোখগুলি আরও একটি বৈশিষ্ট্য চরিত্রটি যদি চোখের রঙ হয় তবে নীল চোখের বর্ণ এবং বাদামী চোখের বর্ণ দুটি সেই বিশেষ চরিত্রের মধ্যে দুটি বা অনেকগুলি বৈশিষ্ট্য যদি কোনও কিছুর উচ্চতা একটি চরিত্র হয় তবে লম্বাটি একটি বৈশিষ্ট্য এবং খাটোরূপে অন্য একটি বৈশিষ্ট্য সুতরাং আমরা চরিত্র বৈশিষ্ট্য ইত্যাদি নিয়ে আলোচনা করতে যাচ্ছি প্রতিটি বৈশিষ্ট্য হোমোলাসাস ক্রোমোজোমে দুটি অ্যালিল দিয়ে নির্ধারিত হয় এবং এটি আমরা জিনগুলির ঠিক সমান বলে জানি হোমোলজাস ক্রোমোজোমগুলির অর্থ আপনি জানেন যে এগুলি জোড়া হিসাবে বিদ্যমান এবং তাই আমরা কেবল একুশ নম্বর জোড়ের কথা বললাম যদি কোনও অতিরিক্ত থাকে তা ডাউন সিনড্রোম এবং এই জাতীয় তবে এই দুটি একুশের বা দুটি কুড়ির বা দুটি আসুন আমরা এক দুই তিন বলি তারা সবাই হোমোলজাস ক্রোমোজোম এবং সমজাতীয় ক্রোমোজোমগুলিতে দুটি অ্যালিল প্রতিটি বৈশিষ্ট্য নির্ধারণ করে সমতুল্যতা সুতরাং এই দুটি যদি সমজাতীয় ক্রোমোজোম হয় T হল এলিল এবং t হল আরেকটি অ্যালিল আপনার বিভিন্ন সমন্বয় হতে পারে উভয়ই T হতে পারে তারা বিকল্প হতে পারে এটি T হতে পারে এটি t হতে পারে বা উভয়ই t হতে পারে এই বিভিন্ন সংমিশ্রণের ফলে সেই চরিত্রের বিভিন্ন বৈশিষ্ট্য দেখা দেয় বিভিন্ন চরিত্রের বিভিন্ন বৈশিষ্ট্য ক্রোমোজোমের মধ্যে অ্যালিল এর অবস্থানকে আসলে একটি লোকাস বলা হয় এটি কেবলমাত্র পরিভাষার জন্য মনে রাখবেন যে এটি একটি সাধারণ অনুমান এখানে বিভিন্ন প্রকারের সম্ভাবনা রয়েছে আমরা যখন তাদের কাছে আসব তখন আমরা সেগুলি নির্দেশ করব আমি মনে করি এই মুহুর্তে আমরা একটু বিরতি নেব এবং পরবর্তী বক্তৃতায় অন্যান্য জিনিসগুলি আলোচনা করব এটি খুব সুন্দর হবে যদি আপনি মেন্ডেল এবং তার কাজের প্রস্তাবিত ভিডিও বা প্রয়োজনীয় ভিডিও দেখেন তবে আমরা দেখব ঠিক আছে আসুন সামনের বক্তৃতায় মিলিত হয়ে বিষয়গুলি এগিয়ে নেই